নমস্কার ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় স্বাগত এবং এটি বক্তৃতা সংখ্যা 4 বিষয় লাইন ইন্টিগ্রাল সুতরাং আজ আমরা এখানে মসৃণ এবং অংশ ভিত্তিক মসৃণ বক্ররেখা কি তাই নিয়ে আলোচনা করবো এবং আমরা সহজ বদ্ধ বক্ররেখা সম্পর্কেও কথা বলব এবং তারপর পরিশেষে আমরা ভেক্টর সেটিংয়ে এই লাইন ইন্টিগ্রালগুলি সম্পর্কে পরিচয় করব সুতরাং মসৃণ বক্ররেখা কি সুতরাং এই rtxtiytjztk যার সাহায্যে আমরা এই বক্ররেখাকে প্রকাশ করি এবং এই rtএকটি ধারাবাহিক প্রথম বর্গের ডেরিভেটিভের অধিকারী এবং কোথাও 0 নেই তাই আমরা এখানে জোর দেব পরবর্তীতে আমরা অন্বেষণ করব যে কেন t এর প্রদত্ত মানগুলির জন্য এই কোথাও 0 এর প্রয়োজন নেই তাই t এর সকল মানের জন্য এই ভেক্টরটি 0 ব্যতীত অন্য সংখ্যা হওয়া উচিত এবং তবেই বক্ররেখা মসৃণ হিসাবে পরিচিত হবে সুতরাং এখানে 2 টি শর্ত আছে rt একটি ধারাবাহিক প্রথম বর্গের ডেরিভেটিভের অধিকারী এবং তারা এখন একই বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দু t তে শূন্য কোথাও নেই তবেই এই বক্ররেখা মসৃণ হিসাবে পরিচিত অন্য কথায় আমরা এটাও বলতে পারি যে স্পেস কার্ভ rtমসৃণ যখন এই ডেরিভেটিভস সুতরাং dxdtdydt এবং dzdt প্রদত্ত a b ব্যবধানে ধারাবাহিক এবং এরা সকলে একযোগে শূন্য হয় না সুতরাং আবার আমরা কোথাও 0 লিখিনি এবং এখন আমাদের এখানে আছে যে সেগুলো একযোগে শূন্য নয় এর মানে হল t এর একটি প্রদত্ত মানের জন্য সমগ্র a b ব্যবধানে তারা কখনোই সকলে একযোগে শূন্য নয় সুতরাং কোথাও শূন্য না হওয়ার এই শর্তটি নিশ্চিত করে যে বক্ররেখার কোন তীক্ষ্ণ কোণ বা রেখা নেই যা আমরা পরবর্তী উদাহরণে অন্বেষণ করব সুতরাং উদাহরণস্বরূপ যদি আপনি এই rtt2it3j বক্ররেখাটি দ্বিমাত্রিক তলে বিবেচনা করেন এবং t এর মান 1 থেকে 1 এর মধ্যে পরিবর্তিত হয় এবং যদি আমরা এই drtdt গণনা করি তার মানে t2এর ডেরিভেটিভ হল 2t এবং তারপর t3এর ডেরিভেটিভ এখানে 3t2 সুতরাং আমরা এই স্পর্শক ভেক্টর 2ti3t2j পাই এবং যদি আমরা t কে 0 এর সমান গণনা করি আমরা দেখতে পাই যে এই স্পর্শক ভেক্টরটি 0 সুতরাং স্পর্শক ভেক্টর 0 হওয়া উচিত নয় অর্থাৎ এর মানে হল যে প্রতিটি বিন্দুতে একটি স্পর্শক ভেক্টর থাকা উচিত যা অ শূন্য ভেক্টর সুতরাং এটি নিজেই যখন আমরা এই 0 পাচ্ছি এটি নির্দেশ করে যে বক্ররেখাটি অমসৃণ এবং যদি আপনি t2it3j এই বক্ররেখাটি প্লট করেন তারপর আমরা দেখতে পাই যে এখানে মূলবিন্দুতে একটি কোণ আছে অথবা এখানে t এর মান 0 এর সমান সুতরাং বক্ররেখায় একটি তীক্ষ্ণ ওভার টার্ন আছে এবং অতএব এই বক্ররেখাটি একটি মসৃণ বক্ররেখা নয় এখানে লক্ষ্য করা উচিত যে drtdt এর মান 0 এর সমান এই শর্তটি নিশ্চিতভাবে বোঝায় না যে বক্ররেখাটি মসৃণ নয় সুতরাং এর মানে কি হলো যাইহোক যখনই আমরা জানি যে এর মান 0 এর সমান নয় তার মানে একটি স্পর্শক ভেক্টর আছে যা শূন্য ভেক্টর নয় যা সর্বদা মসৃণতা বোঝায় কিন্তু এর বিপরীত অর্থ ঠিক নয় যে drtdt এর মান 0 হলেই বক্ররেখা টি মসৃণ হবে না আগের উদাহরণের মতো drtdt ছিল 0 এবং আমরা দেখেছি যে বক্ররেখাটি মসৃণ ছিল না কিন্তু উদাহরণস্বরূপ যদি আমরা এখানে এই t3it6j বক্ররেখাটি বিবেচনা এবং t এর মান 11 থেকে পরিবর্তিত হয় এবং আমরা drtdtগণনা করি এবং এটিকে t এর মান 0 তে মূল্যায়ন করি তাহলে আমরা লক্ষ্য করব যে এই স্পর্শক ভেক্টরের মান 0 এবং এই বিশেষ ক্ষেত্রে আমরা দেখব যে বক্ররেখাটি মসৃণ সুতরাং আমরা এই বক্ররেখার চিত্র থেকে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারি যে আমরা যদি এই t3it6j এর একটি গ্রাফ আঁকতে পারি তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই t সমান 0 সহ সমস্ত বিন্দুতে বক্ররেখাটি মসৃণ সুতরাং এখানে কি ঘটছে সুতরাং আমাদের একটি ভিন্ন মাপকাঠি থাকতে পারে এবং এটি ছিল তেমনই একটি মাপকাঠি সুতরাং যদি আমরা এখানে ঘনিষ্ঠভাবে লক্ষ্য করি যে xtt3 এবং ytt6 সুতরাং এই দুটি ইঙ্গিত করে যে আমাদের এখানে yx2আছে সুতরাং এটি একটি প্যারাবোলা অন্য কিছু নয় এই প্যারামিটার আকারে লিখিত প্রদত্ত বক্ররেখা t3it6j একটি প্যারাবোলা সুতরাং আমাদের বিভিন্ন মাপকাঠি থাকতে পারে উদাহরণস্বরূপ অন্যান্য মাপকাঠি যেমন আমরা xtt এবং তারপর ytt2 নিতে পারি সুতরাং সেই ক্ষেত্রে এই বিশেষ মাপকাঠি যদি আমরা শুধু drtdt গণনা করি সুতরাং প্রথম উপাদানটি হল t ডেরিভেটিভ হবে 1 সুতরাং আমাদের আছে 1 প্লাস মানে 1i2t j এর ডেরিভেটিভ বা স্পর্শক ভেক্টর যা সর্বদা অ শূন্য থাকে t এর যে কোনও মান যাই আমরা সেখানে প্রতিস্থাপন করি সুতরাং আমরা এখানে যা শিখেছি তা হল একটি প্রদত্ত পদের মাপকাঠির একটি রূপ হতে পারে যা আমাদেরকে বলতে পারে যে এই t এর সাপেক্ষে rএর ডেরিভেটিভ হল শূন্য t এর কোনও বিন্দুতে স্পর্শক ভেক্টরের মান শূন্য কিন্তু এটি নিশ্চিতভাবে বোঝায় না যে বক্ররেখাটি অ মসৃণ বক্ররেখাটি মসৃণ হতে পারে যেমন আমরা এখানে এই উদাহরণে দেখেছি সুতরাং একটি পদ আছে যা আমরা এই মসৃণ বক্ররেখার উপর খণ্ড খণ্ডভাবে ব্যবহার করব সুতরাং এটি সীমিত সংখ্যক ছোট ছোট মসৃণ বক্ররেখা দিয়ে গঠিত সুতরাং আমাদের কাছে সীমিত সংখ্যক ছোট ছোট মসৃণ বক্ররেখা থাকতে পারে এবং তাদের তীক্ষ্ণ কোণ আছে কিন্তু এগুলো এখান থেকে এখানে দিয়ে তৈরি আবার এই অংশে বক্ররেখা মসৃণ এবং আবার এই অংশে বক্ররেখা মসৃণ সুতরাং এখানে আমরা বলব যে এই বক্ররেখাটির কিছু অংশ মসৃণ কিন্তু এটি সামগ্রিকভাবে একটি মসৃণ বক্ররেখা নয় তবে কিছু কিছু খন্ডিত অংশে এই বক্ররেখা মসৃণ সুতরাং সহজ বদ্ধ বক্ররেখার আলোচনায় ফিরে আসছি আরেকটি পরিভাষা যা ঘন ঘন ভেক্টর ক্যালকুলাসে ব্যবহৃত হয় সুতরাং একটি বক্ররেখা যা এখানে ছেদ করে না সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যেটি কোথাও নিজেকে ছেদ করে না এবং প্রাথমিক এবং শেষ বিন্দু একই এটি একটি সহজ বদ্ধ বক্ররেখা হিসাবে পরিচিত সুতরাং প্রারম্ভিক এবং শেষ বিন্দু থেকে আসা বদ্ধতা কারণ তারা একই এবং বক্ররেখা নিজেকে ছেদ করে না তাই আমরা 'সহজ ' এই পরিভাষাটি ব্যবহার করি সুতরাং উদাহরণস্বরূপ এই বক্ররেখাটি নিজেকে ছেদ করে না এবং প্রাথমিক বিন্দু ও শেষ বিন্দু একই সুতরাং বক্ররেখাটি বদ্ধ সুতরাং এটি একটি সাধারণ বদ্ধ বক্ররেখা এবং এটি একটি সাধারণ বদ্ধ বক্ররেখার উদাহরণ এই ক্ষেত্রে এটি একটি বদ্ধ বক্ররেখা নয় কারণ এই প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুগুলি আলাদা সুতরাং এই বক্ররেখাটি সহজ কিন্তু এটি একটি বদ্ধ বক্ররেখা নয় এটি সহজ কারণ এটি নিজেকে ছেদ করছে না উদাহরণস্বরূপ এখানে এই বক্ররেখাটি বদ্ধ বক্ররেখা কিন্তু এটি এই বিন্দুতে নিজেকে ছেদ করে এবং অতএব এটি একটি সহজ বক্ররেখা নয় তাই এটি বদ্ধ কিন্তু সহজ নয় ঠিক আছে আজকের বক্তৃতার মূল বিষয়ে ফিরে আসছি যা হলো লাইন ইন্টিগ্রাল সুতরাং আমরা এখানে পরিচয় করিয়ে দেব যে এই ভেক্টর সেটিংয়ে কি বা কাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি সুতরাং আমাদের এখানে আছে ধরা যাক সুতরাং এটি একটি বিশেষ উদাহরণ তবে কেউ এটিকে অন্য অনেক বা অন্য কোনও ভেক্টর ক্ষেত্রের জন্য সাধারণীকরণ করতে পারে সুতরাং একটি বল ক্ষেত্র F কে একটি কণার উপর কাজ করতে দিন যা প্রদত্ত বক্ররেখা C বরাবর প্রদর্শিত হয় সুতরাং আমাদের এখানে একটি বক্ররেখা আছে C এবং একটি কণা এই বক্ররেখা বরাবর এখানে প্রদত্ত বক্ররেখা এটি এই বিন্দু A থেকে স্থানচ্যুত হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এই বিন্দু P এবং আমরা এটাও ধরে নিই যে এই ভেক্টর T হবে একটি প্রদত্ত বিন্দু xiyizi তে একক স্পর্শক ভেক্টর সুতরাং ধরুন এই হল বিন্দু xiyizi এবং তারপর আমরা এই বল ক্ষেত্র Fএর বিরুদ্ধে করা মোট কার্যের হিসাব করব এই কণাকে A থেকে উদাহরণস্বরূপ এখানে B তে স্থানচ্যুত করতে সুতরাং আমরা এখন কি করব আমরা এই বক্ররেখাটিকে ক্ষুদ্র খন্ডগুলিতে বিভক্ত করব যেমন সমাকলন বিদ্যায় আমরা সবসময় করে থাকি সাধারণ ইন্টিগ্রাল এর সংজ্ঞা যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সুতরাং এখানে si দৈর্ঘ্যের একটি ছোট উপ চাপে সুতরাং আমরা বলি যে এখানে এটি আমাদের si দৈর্ঘ্যের একটি ছোট উপ চাপ কৃত কার্যের পরিমাণ হবে বল গুণিত সরণ সুতরাং ধরুন এই হচ্ছে বল ক্ষেত্র যা এই অভিমুখে কাজ করছে সুতরাং আমরা নির্ণয় করব যে এর কোন উপাদানটি এই বক্ররেখার স্পর্শক বরাবর কাজ করছে সুতরাং উদাহরণস্বরূপ এখানে এটি বক্ররেখার স্পর্শক এবং একক স্পর্শক ফ্যাক্টর যা আমরা এই T ভেক্টর দ্বারা সংজ্ঞায়িত করেছি সুতরাং আমরা এর দ্বারা উপাদানটি গণনা করব সুতরাং এটি এই F এর এই স্পর্শকের উপর একটি অভিক্ষেপ যা পাওয়া যায় যা এই F এবং এই স্পর্শক ভেক্টর T এর ডট প্রোডাক্ট দ্বারা প্রদত্ত সুতরাং এটি হচ্ছে ঠিক যে কোন বিন্দুতে স্পর্শক বরাবর কর্মরত বলের উপাদান এবং তারপর যদি আমরা এই কৃত কার্যটি করতে চাই সুতরাং এই হল সেই বল এবং তারপর এই si হল এই চাপ বরাবর সরণ সুতরাং এটি একটি ছোট চাপের জন্য এবং যদি আমরা এই A থেকে B পর্যন্ত এই সমস্ত ছোট আর্কগুলিকে যোগ করি এবং তারপরে সেক্ষেত্রে এই চাপের দৈর্ঘ্য শূন্যের দিকে অগ্রসর হয় সুতরাং এখানে আমি শুধু এখানে দেখিয়েছি যে যে কোনও বিন্দুতে আমরা একই অবস্থা পাব সুতরাং আবার এই FT এই স্পর্শক Tবরাবর কাজ করবে সুতরাং যদি আমরা এখানে এই সমস্ত কার্য গুলিকে যুক্ত করি সুতরাং মোট কৃত কার্য আমরা এই সমষ্টির যোগফল i1Nwi দ্বারা গণনা করতে পারি এবং তারপর আমরা এই সীমাটি গ্রহণ করি যে এই বক্ররেখার ছোট ছোট খন্ড গুলির মোট সংখ্যা হল N এবং যদি N কে অনন্তের দিকে যেতে দেওয়া হয় সুতরাং তখনই আমরা এই চাপ বরাবর কৃত কার্যের মান সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হব এবং এই সীমাকে এখানে আমরা CFTds হিসাবে লিখি ds হল চাপের এই উপাদান সুতরাং এখন আমরা অন্বেষণ করব যে কিভাবে এই ইন্টিগ্রালটির মূল্যায়ন করা যায় এবং সম্ভাবনাগুলি কী মূল্যায়নের বিভিন্ন উপায়ই বা কী সুতরাং ধরুন এই বক্ররেখা C এই ভেক্টর ফাংশন rtxtiytjztk দ্বারা প্রদত্ত এবং আপনি লক্ষ্য করুন যে আমরা ইতিমধ্যে এটি শিখেছি যে একক স্পর্শক ভেক্টর আমরা এই rtএর ডেরিভেটিভের পরিপ্রেক্ষিতে প্রকাশ করতে পারি সুতরাং rt এর ডেরিভেটিভ এবং তার মানের ভাগফল দ্বারা একক স্পর্শক ভেক্টর পাওয়া যাবে এবং ds এই চাপের দৈর্ঘ্য আমরা প্রথম লেকচারেও শিখেছি যে এই r এর মান অথবা নিরঙ্কুশ মান দেবে এবং dt দ্বারা গুণিত হল এই উপাদানটি এই ds যা আমরা প্রকাশ করতে পারি এটি শুধু xt2yt2zt2 ছিল সুতরাং এটি ইতিমধ্যে সেখানে আলোচনা করা হয়েছিল সুতরাং আমরা rtএর এই ডেরিভেটিভের পরিপ্রেক্ষিতে এই ds গণনা করতে পারি সুতরাং এই FTds যা ছিল তার মধ্যে ইন্টিগ্র্যান্ট এই বক্ররেখায় ইন্টিগ্রাল সুতরাং FTআমরা সেখান থেকে rt এর ডেরিভেটিভকে এই rtডেরিভেটিভের মান দ্বারা ভাগ করে প্রতিস্থাপিত করেছি এবং তারপর এই ds হল rdt সুতরাং এই দুটি বাতিল হয়ে যাবে এবং আমরা এখানে Fxtytztrdt পাব যা F⋅drও লেখা যেতে পারে কারণ drdt যা আমরা এই r লিখেছি সুতরাং এখানে আমরা dr কে rdt হিসাবেও লিখতে পারি আচ্ছা তাই আমরা মোট কৃত কর্মের মানকে এই বক্ররেখার ইন্টিগ্রাল রূপে প্রকাশ করতে পারি অথবা একে আমরা লাইন ইন্টিগ্রাল CFTds বলি এটি একক স্পর্শক ভেক্টর ds এবং এখন আমরা দেখেছি যে আমরা এই F⋅dr হিসাবে লিখতে পারি অথবা আমরা Fxtytztrdt হিসাবে লিখতে পারি সুতরাং এ হল এই মূল্যায়নের সহজতম রূপ যা আমরা ঠিক করব আমরা এই প্যারামেট্রিক ফর্ম Fxtytzt কে Fএ প্রতিস্থাপন করব এবং এই rকে মূল্যায়ন করা হবে ডট প্রোডাক্টকে একক ইন্টিগ্রাল dt এর সাপেক্ষে সমাকলন করা হবে যা আমরা শিখেছি এবং উদাহরণস্বরূপ t এর মান পরিবর্তিত হবে সমস্যাটির উপর নির্ভর করে t এর মান A থেকে B যাই হোক না কেন সুতরাং এখন চলুন মূল্যায়ন অংশে আসা যাক যা অনুমান করা হয় এটিই ইন্টিগ্রাল সুতরাং এটির 2 টি উপায় আছে যা দিয়ে আমরা এটিকে মূল্যায়ন করতে পারি যা আমরা এইমাত্র দেখেছি যে যদি এটি বক্ররেখার সমীকরণ হয় এবং তারপর আমরা এই dr কে drdtdt হিসাবে মূল্যায়ন করতে পারি এটি আমরা ইতিমধ্যে জানি এবং এই F একক ইন্টিগ্রাল এর সাহায্যে এই বক্ররেখার ইন্টিগ্রাল এর মূল্যায়ন করা যেতে পারে ভেক্টর ক্ষেত্রে আমরা সেই প্যারামেট্রিক ফর্ম xtytzt প্রতিস্থাপন করব এবং তারপর drdt এর মূল্যায়ন করা হবে এই ডট প্রোডাক্টটি t এর সাপেক্ষে ইন্টিগ্রাল করা হবে এবং এই t এর মান a থেকে b পর্যন্ত পরিবর্তিত হয় উপাংশ আকারে ধরুন এই F এর এই তিনটি উপাংশ F1xyziF2xyzjF3xyz এবং r এই xiyjzk সুতরাং আমরা কি করতে পারি dr হবে dxidyjdzk এবং সেই ক্ষেত্রে F⋅dr এর মূল্যায়ন করা যাবে তাই শুধু এই গুণফলটি F1xyzdxF2xyzdyF3xyzdz হবে সুতরাং আমরা উদাহরণগুলিতে পর্যবেক্ষণ করব যে কিছু ক্ষেত্রে যখন প্যারামেট্রিক সমীকরণ সহজেই পাওয়া যায় বা সমস্যাটিতে দেওয়া থাকে তখন আমরা এই ফর্মটি এখানে ভেক্টর আকারে প্রয়োগ করতে পারি এবং যখন আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থাকে বা এটি কম্পোনেন্ট আকারে দেওয়া হয় তখন আমরা এই ইন্টিগ্রাল dx dy dz নির্ণয় করতে পারি এবং আমরা বিশেষ উদাহরণে পর্যবেক্ষণ করব যে যখন আমরা এই কম্পোনেন্ট ফর্ম বা ভেক্টর ফর্ম ব্যবহার করি তখন কিভাবে মূল্যায়ন করা যায় সুতরাং ধরুন আমাদের একটি সমস্যা আছে যে এই প্রদত্ত বল দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করুন সুতরাং এই বল ক্ষেত্র দেওয়া আছে আমাদের এই বক্ররেখার উপর 3 টি কম্পোনেন্ট দেওয়া আছে এছাড়াও বক্ররেখার সমীকরণ প্রদত্ত আছে যা এই প্যারামেট্রিক সমীকরণ বা এই একক চলরাশির ভেক্টর ফাংশন দেওয়া আছে t এর মান 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং এটি স্বাভাবিকভাবেই এই ভেক্টর ফাংশন থেকে আসবে যে যখন t এর মান 0 হয় তখন আমরা 0 0 0 বিন্দুতে থাকি যখন t এর মান 1 হয় হয় তখন আমরা 1 1 1 বিন্দুতে থাকি সুতরাং আমরা আমাদের বক্ররেখা এই 0 0 0 থেকে 1 1 1 এই প্রদত্ত অবস্থান ভেক্টর বরাবর যায় সুতরাং প্যারামেট্রিক ফর্ম দেওয়া হয়েছে আপনি এই কৃত কার্যের মূল্যায়নের জন্য এই ভেক্টর ফর্ম ব্যবহার করবেন সুতরাং আমাদের drdt মূল্যায়ন করতে হবে যা সহজ সুতরাং t এর সাপেক্ষে t এর আংশিক ডেরিভেটিভ হল এক এখানে t2বর্গের হবে 2t t3 এর হবে 3 t2 এবং তারপরে আমাদের F আছে যখন আমরা এখানে এই প্যারামেট্রিক ফর্মটি প্রতিস্থাপন করি যার অর্থ এই xtt এবং তারপর ytt2এবং ztt3 সুতরাং আমরা তাদের y x2 প্রতিস্থাপন করতে পারি সুতরাং এটি t2 t2 এখানে আমাদের z y2 আছে সুতরাং ztt3 এবং y2t t4 এবং তৃতীয় উপাদান হিসাবে আমাদের x z2 আছে সুতরাং xtt এবং z2tt6 তৃতীয় উপাদান সুতরাং এখানে এটি বাতিল হয়ে যাচ্ছে এবং আমাদের কাছে F এর জন্য এই 2 টি উপাদান t3 t4jt t6k আছে এবং যখন আমরা এই ডট প্রোডাক্টটি অর্থাৎ Fdrdt নেব তখন আমরা এটি পাব সুতরাং 2tt3 t43t2t t6 যা সরলীকৃত হতে পারে এবং আমরা FT এর জন্য t এর পরিপ্রেক্ষিতে এই সহজ অভিব্যক্তিটি পাই এখন আমরা F⋅dr কে সমাকলন করতে পারি t এর সীমা 0 থেকে এক এবং এটি F⋅dr এবং dt এর সাপেক্ষে আমরা এই সহজ ইন্টিগ্রেশনকে সমাকলন করতে পারি মান আসবে 2960 সুতরাং দ্বিতীয় সমস্যা যেখানে আমরা আবার এই লাইন ইন্টিগ্রাল F⋅dr গণনা করি যেখানে F এই ফাংশন x2y2i 2xyj দ্বারা প্রদত্ত এবং এই ক্ষেত্রে C বক্ররেখা হল xy সমতলে আয়তক্ষেত্র যা y0xaybx0 দ্বারা আবদ্ধ সুতরাং আমরা এই সহজ চিত্রটি আঁকতে পারি y এর মান 0 এর সমান এবং এই সেই রেখাটি এবং তারপরে আমাদের x এর মান a এর সমান এটি এখানে রেখাটি এবং তারপর আমাদের কাছে এই রেখা y সমান b এবং তারপর x সমান 0 সুতরাং এটি থাকার ফলে আমরা এখন এই আয়তক্ষেত্রের এই সীমানা বরাবর এই লাইন ইন্টিগ্রাল টির মূল্যায়ন করব সুতরাং Fx2y2i 2xyj সুতরাং মনে রাখবেন যে এই বিশেষ ক্ষেত্রে যেহেতু আমরা এই কার্টেসীয় স্থানাঙ্কে এই আয়তক্ষেত্রটি দিয়েছি যে এখানে এই AB রেখার উপর y হল 0 x হল a এবং CB রেখার উপর y হল b ইত্যাদি এটা অনেক সহজ হবে যদি আমরা কম্পোনেন্ট ফর্মে অর্থাৎ সরাসরি xy ফর্মে লিখি প্রথমে প্যারামেট্রিক ফর্ম না থাকায় এবং তারপর রূপান্তর করি এটা স্পষ্টতই আমরা করতে পারি কিন্তু এর তুলনায় এটি অনেক বেশি কঠিন হবে কারণ এটি এখন খুবই তুচ্ছ সুতরাং F⋅dr মানে x2y2dx 2xydy সুতরাং এই লাইন ইন্টিগ্রাল আমরা মূল্যায়ন করব সুতরাং সীমানার 4 টি অংশ রয়েছে প্রথমে আমরা OA বরাবর বিবেচনা করব সুতরাং OA বরাবর বিশেষ কি সেখানে y এর মান 0 দেওয়া আছে সুতরাং y হল 0 মানে dy হল 0 এবং x এর মান 0 থেকে a পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং এই হল OA অক্ষ বরাবর উপলব্ধ তথ্য সুতরাং এই OA বরাবর আমরা এই লাইন ইন্টিগ্রাল F⋅dr যা এখানে আছে তার মূল্যায়ন করবো যাতে dy হয় 0 তাই দ্বিতীয় অংশ অদৃশ্য হবে শুধুমাত্র প্রথমটি বেঁচে থাকবে যেখানে আমাদের x আছে যা 0 থেকে a পর্যন্ত পরিবর্তিত হয় এবং y এর মান 0 হয় সুতরাং এই প্রথম সমাকলনের ক্ষেত্রে আমরা কি করব আমরা y কে 0 তে সেট করব এবং এই পদটি 0 তে যাবে সুতরাং আমাদের কাছে কেবলমাত্র x2dx পদটি থাকবে অর্থাৎ আমাদের x2dx আছে যা মূল্যায়ন করা যেতে পারে এবং তারপর আমরা এই a33 পাব একইভাবে এই AB রেখা বরাবর আমরা কি করব আমাদের x এর সমান a আমাদের এই dx হল 0 এর সমান কারণ x ধ্রুবক তাই স্বাভাবিকভাবেই dx হবে 0 y এই ক্ষেত্রে 0 থেকে b পর্যন্ত পরিবর্তিত হয় তাই আবার একই অবস্থা প্রদত্ত সমাকলনে আমরা x এর পরিবর্তে a dx হবে 0 এবং y এর পরিবর্তন হবে 0 থেকে b সুতরাং আমাদের সমাকলন হবে y এর জন্য সুতরাং এই সমাকলনটি হয়ে যাবে y 0 থেকে b এর সীমা এবং আমাদের dx 0 আছে সুতরাং প্রথম পদটি 0 তে যাবে দ্বিতীয়টি আমাদের 2ax হবে সুতরাং x কে a দ্বারা প্রতিস্থাপিত করা হবে এবং এটি হবে 2aydy সুতরাং এই সমাকলনটি আবার আমরা মূল্যায়ন করতে পারি যে ab2 তৃতীয়টি যখন আমরা যাচ্ছি BC এর সাথে চলছি সুতরাং এই BC বরাবর এখানে y এর মান b এর সমান অর্থাৎ dy হল 0 y এর কোনও পরিবর্তন নেই সুতরাং এখানে আমাদের সমাকলনের দ্বিতীয় পদটি বিলুপ্ত হবে এবং আমাদের x2b2dx থাকবে সুতরাং যেহেতু y সেখানে b তাই এটি হবে b2 এবং তারপরে dx এর সাপেক্ষে x তখন a থেকে 0 এর মধ্যে পরিবর্তিত হয় সুতরাং আমরা এটিও মূল্যায়ন করতে পারি এর মান হবে a33ab2 একইভাবে CO বরাবর যেখানে x এর মান 0 তাই dx পদটি হবে 0 এবং দ্বিতীয় পদটিও হবে 0 কারণ দ্বিতীয় পদে আমাদের এই x আছে এবং যেহেতু x এর মান 0 দ্বিতীয় পদটিও বিলুপ্ত হবে এবং প্রথমটি অদৃশ্য হয়ে যাবে কারণ আমাদের সেখানে dx আছে সুতরাং এই ক্ষেত্রে সুতরাং এই সমাকলনটি 0 হতে চলেছে যদি আমরা এই 4 টি সমাকলন যোগ করি যেহেতু এখানে a33 আছে এখানে a33 আছে এখানে ab2 এখানে ab2ও আছে সুতরাং আমরা এর মান পাব 2ab2 এখানে লাইন ইন্টিগ্রাল এর আরেকটি পরিভাষা আছে যা সার্কুলেশন নামে ব্যবহৃত হয় সুতরাং ধরা যাক C একটি ওরিয়েন্টেড বা সহজ বদ্ধ বক্ররেখা তাই আমরা একে লাইন ইন্টিগ্রাল নামে অভিহিত করব এটি হল বদ্ধ সমাকলন যা আমরা সাধারণত ব্যবহার করি সুতরাং এই ধরনের একটি লাইন ইন্টিগ্রাল বদ্ধ লাইন ইন্টিগ্রাল যাকে C এর চারপাশে F এর সার্কুলেশন বলা হয় সুতরাং এর অবশ্যই বাস্তব অর্থ রয়েছে আমরা এর বিশদ বিবরণে যাচ্ছি না সুতরাং সমস্যা 3 হল C এর চারপাশে F এর সার্কুলেশন নির্ণয় করা যেখানে F এটি দ্বারা প্রদত্ত এবং C হল বক্ররেখা yx2 00 থেকে 11 পর্যন্ত এবং তারপর আরেকটি বক্ররেখা y2x 11 থেকে 00 পর্যন্ত সুতরাং আমাদের এখানে এই বক্ররেখা দেওয়া আছে যা এই 2 টি প্যারাবোলা দিয়ে তৈরি এবং ভেক্টর ক্ষেত্র Fদেওয়া হয়েছে এবং আপনি C এর চারপাশে F এর সার্কুলেশন পেতে চান যার অর্থ এই বদ্ধ বক্ররেখা বরাবর এই F এর লাইন ইন্টিগ্রাল সুতরাং এটি সেখানে প্রদত্ত বক্ররেখা আমাদের এই প্যারাবোলা আছে yx2 এবং সেখানে আমাদের আছে y2x সুতরাং এটি 0 0 থেকে 1 1 পর্যন্ত পরিবর্তিত হয় এবং তারপরে 0 0 তে ফিরে আসে অন্য প্যারাবোলার মাধ্যমে 11 থেকে 00 পর্যন্ত ফিরে আসে সুতরাং সমাধান তাই আমাদের এই F⋅dr এর মান গণনা করতে হবে Fএখানে দেওয়া আছে সুতরাং dr কে আমরা এই dx dy আকারে লিখব সুতরাং এই F⋅drকে আমরা এই কম্পোনেন্ট আকারে পাই 2xy2dx এবং ইত্যাদি সুতরাং এই লাইন ইন্টিগ্রালকে আমরা 2 টি লাইন ইন্টিগ্রালে ভাগ করতে পারি একটি C1 পথ বরাবর C1F⋅dr এবং দ্বিতীয়টি C2 পথ বরাবর C2F⋅dr সুতরাং এই ক্ষেত্রেও আপনাকে প্যারামেট্রিক সমীকরণ লিখতে হবে না কারণ সেখানে 2 টি পৃথক বক্ররেখা আছে 2 টি ভিন্ন প্যারাবোলা সুতরাং যেকোনো উপায়ে আপনি উভয়কে বিভিন্ন প্যারামেট্রিক কার্ভে রূপান্তর করতে পারেন এবং তারপরে আমরা আবার এই প্রতিটি সমাকলন কে মূল্যায়ন করতে পারি যা গ্রহণযোগ্য বা সরাসরি যেহেতু yx2 সম্পর্কটি দেওয়া আছে তাই আমরা প্যারামেট্রিক ফর্মে রূপান্তর না করেও গণনা করতে পারি সুতরাং F⋅dr এর মান এখানে এবং তারপর OAB বরাবর প্রদত্ত সুতরাং আমরা এই বক্ররেখা C1 বরাবর যাব যেখানে yx2 সুতরাং আমরা এই সম্পর্ককে dy এবং dx এর মধ্যে সম্পর্ক গণনা করতে ব্যবহার করতে পারি সুতরাং yx2 মানে 2xdxdy সুতরাং 2 টি সমাকলনের মধ্যে একটি যা এখানে উপস্থিত হবে কারণ dx এবং dy উদাহরণস্বরূপ dy কে আমরা 2 x dx তে রূপান্তর করব এবং y x2 হিসাবে ব্যবহৃত হবে সুতরাং তারপর সবকিছু একক চলরাশিতে রূপান্তরিত হবে সুতরাং এখানে dx dy এছাড়াও আমরা 2xdx ব্যবহার করেছি এবং তারপর এই ক্ষেত্রে x স্বাভাবিকভাবে 0 থেকে 1 পর্যন্ত যায় এবং অবশ্যই একই সমাকলন তাই 0 থেকে 1 এবং অন্যটি সুতরাং এখানে আমাদের 2xy2 আছে কারণ y2x4 সুতরাং এখানে 2xx4 দ্বিতীয় পদটি আমাদের 3y 4x এবং তারপর dy কে 2xdx হিসাবে লেখা হয়েছে সুতরাং এই সহজ আবার একমাত্রিক সমাকলন টির মান আমরা 130 হিসাবে গণনা করতে পারি BDO বরাবর যদি আমরা এখন দ্বিতীয় পথটি গ্রহণ করি প্রাথমিক বিন্দুতে ফিরে আসার জন্য সেটি হল y2x সুতরাং এই ক্ষেত্রে আমাদের dx 2ydy আছে সুতরাং এই পরিস্থিতিতে এই dx 2ydy এবং xy2 প্রতিস্থাপন করা সহজ তাই আমরা এখন তা করবো সবকিছুই y তে রূপান্তরিত হবে y এর মান বা পরিসীমা হবে 0 থেকে এক আবার বিয়োগ চিহ্ন কারণ আমরা y এর মান 1 থেকে 0 এর দিক থেকে আসছি তাই এখানে লেখা হয়েছে 0 থেকে 1 বিয়োগ চিহ্ন সহ সুতরাং আমরা এটি মূল্যায়ন করতে পারি যে এর মান 53 আসবে সুতরাং যদি আমরা শেষ পর্যন্ত 2 যোগ করি আমাদের কাছে সম্পূর্ণ লাইন ইন্টিগ্রাল এর এই মান এই বদ্ধ লাইন ইন্টিগ্রাল এর মানটি হবে 4930 ঠিক আছে এটি আরেকটি সমস্যা যেখানে আমরা এই F⋅dr এর মূল্যায়ন করতে পারি যেখানে F দেওয়া আছে এবং বক্ররেখাটিও বৃত্ত x2y29হিসাবে দেওয়া আছে সুতরাং প্যারামেট্রিক সমীকরণ আমরা বৃত্তের জন্য লিখতে পারি কারণ এখানে x y সম্পর্কটি আরও জটিল হবে এই লাইন ইন্টিগ্রাল গুলির কম্পোনেন্টের আকারে লিখতে তাই প্যারামেট্রিক সমীকরণের আকারে লেখাই ভাল সুতরাং আমরা জানি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হল x 3cos t y3sin t এবং t এর মান 0 থেকে 2 pi পর্যন্ত পরিবর্তিত হয় সুতরাং আমাদের বক্ররেখার প্যারামেট্রিক সমীকরণ আছে এবং তারপর আমরা জানি যে F⋅dr কে Frtdrdtdt হিসাবে মূল্যায়ন করা যেতে পারে সুতরাং আমাদের এখন এই Frtdrdt পদটি গণনা করতে হবে সুতরাং এখানে এই F এর মান yi 2xj দ্বারা প্রদত্ত ছিল সুতরাং y3sin t এবং বিয়োগ এই 2 x 2x6cos t এবং তারপর আমাদের drdt rt3cos t i3sin t j গণনা করতে হবে সুতরাং rtxiyj3cos t i3sin t j সুতরাং এখান থেকে আমরা ডেরিভেটিভটি পেয়ে যাব যা ওখানে বসাবো সুতরাং 3sin t i3cos t j আসবে এবং তারপর ডট প্রোডাক্ট গুলি পাব সুতরাং 3 এবং 3 এই 9t পাব সুতরাং আমরা এখান থেকে 18t পাব সুতরাং এই সমাকলনটিকে আমরা এই 9 এবং t 2t হিসাবে মূল্যায়ন করতে পারি যা t t আমরা 1 হিসাবে নিতে পারি এবং তারপর আমাদের কাছে সেখানে t পড়ে থাকবে যা এই cos 2t এর পরিপ্রেক্ষিতে লেখা যেতে পারে এবং তারপর যদি আমরা এই সমাকলনটির ইন্টিগ্রাল নির্ণয় করি সুতরাং আমরা মান হিসাবে 27π পাব সুতরাং এখানে ব্যবহৃত রেফারেন্সগুলি এই বক্তৃতা প্রস্তুত করার জন্য এবং শুধু উপসংহারের জন্য সুতরাং আমরা কি শিখলাম আমরা একটি প্রদত্ত বক্ররেখা C এর উপর F এর লাইন ইন্টিগ্রালটি কি তা শিখেছি সুতরাং এটি কম্পোনেন্ট অনুসারে F1xyzdxF2xyzdyF3xyzdz হিসাবে মূল্যায়ন করা যেতে পারে এবং এটি কিভাবে করতে হয় আমরা তার বেশ কয়েকটি উদাহরণ দেখেছি দ্বিতীয় মূল্যায়ন হল যদি আমরা প্যারামিটার সমীকরণটি জানি যা সহজেই পাওয়া যায় তাহলে আমরা সরলভাবে তা করতে পারি সুতরাং এই Frtdrdt এর ডট প্রোডাক্ট এবং তারপর আমরা সমাকলন বা t করতে পারি সুতরাং এটি লাইন ইন্টিগ্রাল মূল্যায়ন করার আরেকটি উপায় সুতরাং আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ